এই বক্তৃতায় স্বাগতম গত বক্তৃতায় আমরা পার্ট সিপিএম সম্পর্কে আলোচনা করছিলাম পার্ট সিপিএম সম্পর্কিত আমাদের কিছু সাধারণ ধারণা ছিল আমরা টাস্ক নেটওয়ার্কটি দেখেছিলাম যার মাধ্যমে আমরা বিভিন্ন কার্য বা ক্রিয়াকলাপ এবং তাদের মধ্যে নির্ভরতা উপস্থাপন করি এবং তারপরে আমরা পার্ট এবং সিপিএম এর মধ্যে পার্থক্য করি এবং আমরা বলেছিলাম যে সিপিএম এ আমরা ডিটারমিনিটিক টাস্ক সময় এবং পার্ট তে আমরা সম্ভাব্য কাজের সময় ব্যবহার করি কারণ কাজগুলি অনিশ্চিত সমাপ্তির সময়গুলি অনিশ্চিত এবং সিপিএম এ আমরা ডিটারমিনিস্টিক এর সময় ব্যবহার করি এবং তাই আমরা কার্য পরামিতিগুলি সম্পর্কে ডিটারমিনিটিক সিদ্ধান্তগুলি ব্যবহার করি স্বাভাবিকভাবেই সিপিএম পরিসংখ্যানের সময়গুলির সাথে পার্ট অনেক বেশি সহজ আমরা প্রথমে পার্ট সিপিএম ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের বৈশিষ্ট্য নির্ধারণের দিকে নজর দেব এবং তারপরে আমরা পার্ট ব্যবহার করে প্রকল্পের বৈশিষ্ট্যগুলি নির্ধারণের দিকে লক্ষ্য করি যেখানে আমরা পরিসংখ্যানের সময় ব্যবহার করি আমাদের এটি দিয়ে শুরু করা যাক আপনি যদি শেষ বক্তৃতায় মনে রাখেন আমরা বলছিলাম যে প্রকল্পের সময়সূচী চলাকালীন প্রকল্প ম্যানেজার বিভিন্ন প্রকল্পের চরিত্রের বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করেন এবং তারপরে এই বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে প্রকল্পটি পরিচালনা করেন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল বিভিন্ন ক্রিয়াকলাপগুলির কার্য এবং তাদের মধ্যে নির্ভরতা সনাক্তকরণ এবং ক্রিয়াকলাপের কয়েকটি বৈশিষ্ট্য চিহ্নিত করা একটি বৈশিষ্ট্য অবশ্যই কার্যকলাপের সময়কাল সুতরাং আপনি এখানে নীল রং এর মধ্যে যেটি দেখেন এটি সময়কাল উদাহরণস্বরূপ ক্রিয়াকলাপটি সফ্টওয়্যার ডকুমেন্টেশন লেখার জন্য হতে পারে এবং প্রকল্প ম্যানেজার আমাদের সময়কালের জন্য 7 দিনের সময় বলে অনুমান করে কিন্তু তারপরে একবার টাস্ক নেটওয়ার্কটি পার্ট সিপিএম নেটওয়ার্ক হিসাবে বিকশিত হয়ে গেলে তত্ক্ষণাত কার্যকলাপের অন্যান্য বৈশিষ্ট্যগুলি সনাক্ত করতে পার্ট সিপিএম ব্যবহার করা সম্ভব হয় উদাহরণস্বরূপ প্রথম দিকের প্রথম বারটি আপনি এখানে তীর চিহ্নটি এখানে লাল তীর চিহ্নটি দেখতে পাবেন এটি আদিতম শুরুর সময় এটি সর্বাধিকতম সময় যা ক্রিয়াকলাপ শুরু করতে পারে একইভাবে ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে এই প্রথমতম সমাপ্তির সময়টি শেষের সময়টির উপর নির্ভর করে এগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কারণ প্রকল্প ম্যানেজার সংস্থানগুলির অন্যান্য ক্রিয়াকলাপ শুরু করতে পারে এবং কার্যকলাপের আরেকটি বৈশিষ্ট্য যা পার্ট সিপিএম এর উপর ভিত্তি করে নির্ধারিত হবে তা হল সর্বশেষ সময় প্রকল্পের সমাপ্তির সময় ব্যাহত না করেই এই সময়টি শুরু করা যেতে পারে যদি এই তীরের চেয়ে ক্রিয়াকলাপের পরে কিছু শুরু হয় যা আপনি এখানে দেখতে পারেন এটি টাইম লাইন আপনি এখানে যে নীল রেখা দেখেন এটি সময় লাইন এবং যদি সর্বাধিক শুরু হওয়ার সময়ের চেয়ে ক্রিয়াকলাপটি কোথাও পরে শুরু হয় তবে প্রকল্পটি বিলম্বিত হতে চলেছে এবং সর্বশেষতম সময় হল সেই সময়টি যার মাধ্যমে ক্রিয়াকলাপটি শেষ হওয়া উচিত যদি এটি এর মাধ্যমে শেষ না হয় তবে প্রকল্পটি বিলম্বিত হতে চলেছে স্বাভাবিকভাবেই সর্বশেষ শেষ বিয়োগ সর্বশেষ শুরুর সময়টি ক্রিয়াকলাপের সময়কালের সমান ক্রিয়াকলাপের সময়কাল এখানে নীল রঙে দেখানো হয়েছে এবং সর্বশেষতম শেষের সর্বশেষতম সময় হল ক্রিয়াকলাপ সময়কাল একইভাবে প্রথম দিকের সূচনাকাল থেকে শুরু সমাপ্তির সময় ক্রিয়াকলাপ সময়কাল আমরা এই প্রকল্পের বৈশিষ্ট্যগুলি গণনা করার জন্য পার্ট সিপিএম ব্যবহার করব এবং এই প্রকল্পের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা শিথিল সময়ের গণনা করব স্ল্যাক টাইম এমন সময় যা কার্যটির জন্য প্রজেক্ট ম্যানেজারের কিছুটা স্বাধীনতা থাকে যদি স্ল্যাক 0 হয় এবং প্রকল্পটি প্রারম্ভিক শুরুর সময় এবং সর্বশেষ প্রারম্ভিক সময়ের সাথে মিলে যায় সুতরাং প্রজেক্ট ম্যানেজারের কিছু সময়ের জন্য টাস্কের আলাদা করার জন্য কোনও নমনীয়তা নেই তবে তারপরে আপনি এখানে দেখতে পারেন যে একটি শিথিল সময় রয়েছে এখানে প্রথম থেকে শুরু হওয়া সর্বশেষতম শুরু থেকে মধ্যবর্তী স্থানে যে কোনও ক্রিয়াকলাপ শুরু হতে পারে এবং এটিকে আমরা শিথিল সময় বলে সর্বশেষতম শুরুর দিকটি যা সর্বশেষতম সমাপ্তি বিয়োগের সমান এটি স্ল্যাক সময় হিসাবে ডাকা হয় প্রকল্পটি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য ম্যানেজারের কাছে এই সময় উপলব্ধ যদি কোনও কার্যকলাপে বিলম্ব হয় তবে আপনি এই ক্রিয়াকলাপটি কিছুটা পিছিয়ে দিতে পারেন এবং অন্যান্য ক্রিয়াকলাপে সংস্থান রাখতে পারেন তবে এটি সর্বশেষ শুরুর বাইরে খুব বেশি বিলম্ব করতে পারে না সর্বশেষ শুরুর সময় দিয়ে শুরু করতে হবে আসুন আমরা কীভাবে এই প্রকল্পের বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করতে পারি এবং পরে যখন আমরা প্রকল্প পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করব আমরা দেখতে পাব যে প্রকল্পের বৈশিষ্ট্যগুলি প্রকৃতপক্ষে প্রকল্প ম্যানেজার কীভাবে পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করে আমরা শুরু করার আগে আসুন আমরা কেবলমাত্র কয়েকটি পার্ট সিপিএম পরিভাষা দেখি যা আমাদের আলোচনার সাথে এগিয়ে চলার জন্য আমাদের প্রয়োজন হবে আমরা সর্বশেষ বক্তৃতাটি দেখেছি যে একটি টাস্ক নেটওয়ার্ক পার্ট সিপিএম একটি টাস্ক নেটওয়ার্কের উপর ভিত্তি করে কাজগুলি এখানে আয়তক্ষেত্রাকার হয় তীরগুলির নির্ভরতায় এবং আমরা বলেছিলাম যে একটি একক সূচনা নোড থাকতে হবে অন্যথায় আমরা প্রকল্পের বৈশিষ্ট্যগুলির গণনার জন্য যে পদ্ধতিগুলি দিচ্ছি তা খুব জটিল হয়ে উঠবে আমাদের প্রয়োজন হবে যে একটি সিঙ্গল স্টার্ট নোড রয়েছে যদি একাধিক স্টার্ট নোড থাকে তবে আমরা একটি ডামি নোড রাখব এবং এটি একটি একক শুরুর নোড হিসাবে তৈরি করব একইভাবে আমাদের একটি একক ফিনিস নোড প্রয়োজন যদি আমরা দেখতে পাই যে একাধিক ফিনিস নোড রয়েছে তবে আমরা একটি ডামি নোড রাখব এবং আমরা এটিকে একটি একক ফিনিস নোড তৈরি করব এবং তারপরে আমাদের এই বিস্ফোরণ বিন্দু রয়েছে যেখানে কোনও কার্য বা ক্রিয়াকলাপের একাধিক উত্তরসূরি রয়েছে এই ক্রিয়াকলাপটি এই দুটি C এবং D সম্পূর্ণ করার পরে একবার B সম্পূর্ণ করে C এবং D শুরু হতে পারে এবং আমরা নির্ভরতা হিসাবে কল করি এবং এখানে একটি বিস্ফোরিত বিন্দু রয়েছে যা B C এবং D উভয়ের B এর উপর নির্ভরশীল আমাদের একত্রীকরণ পয়েন্ট রয়েছে যেখানে কোনও টাস্কের একাধিক পূর্বসূর রয়েছে এর অর্থ E শুরু করার আগে C এবং D উভয়ই সম্পন্ন করতে হবে এটি এতক্ষণে ঘটতে পারে যে সি এর পরে ডি সম্পূর্ণ করে তবে E শুরু করতে পারে না যতক্ষণ না D শুরু হয় E এর পূর্বসূরীদের উভয়ই সম্পন্ন করতে হবে E শুরু হওয়ার আগেই এবং আমরা মার্জ পয়েন্ট হিসাবে কল করি এবং D E এর পূর্বসূরী C ও E এর পূর্বসূরী এবং F E এর উত্তরসূরি এগুলি কয়েকটি সাধারণ পরিভাষা যা ব্যবহার করবে আমরা প্রকল্পের বৈশিষ্ট্য নির্ধারণের জন্য পার্ট সিপিএম কৌশল সম্পর্কে আলোচনা করার সাথে সাথে ব্যবহার করব আমরা শেষ বক্তৃতায় আলোচনা করেছি যে আমরা এই ধরণের স্বরলিপি ব্যবহার করব কারণ কোনও কার্য একটি আয়তক্ষেত্রের আকারে কোনও কার্যকে উপস্থাপন করবে কার্য বা ক্রিয়াকলাপের নামটি মাঝখানে লেখা হবে এবং আমরা ক্রিয়াকলাপের সময়কাল নির্ধারণ করতাম সাধারণত 1 সপ্তাহে 2 সপ্তাহের মতো কিছু বা এটি কয়েক দিনের মধ্যে হতে পারে তবে খুব কমই ঘন্টা বা মাসে হয় এটি সাধারণত দিন বা সপ্তাহের মধ্যে হয় এবং আপনি যেটি লাল রঙের মধ্যে দেখতে পাচ্ছেন তা হল প্রথম দিকের শুরু খুব শীঘ্রই সমাপ্তি সর্বশেষ শুরু সর্বশেষ সমাপ্তি এবং এই ভাসমান সময়গুলি পার্ট সিপিএম কৌশলটি ব্যবহার করে কম্পিউটিং করা হবে আমরা ইতিমধ্যে খুব শীঘ্রই প্রারম্ভিক শুরু খুব শীঘ্রই সমাপ্তি সর্বশেষ প্রারম্ভের সংজ্ঞাটি এটি সময়ের পয়েন্ট যদি কার্যকলাপ সর্বশেষ শুরুর বাইরে বা পরে কোথাও শুরু হয় তবে প্রকল্পটি বিলম্বিত হতে চলেছে সর্বাধিক বা প্রথম দিকে তত্ক্ষণাত্ ক্রিয়াকলাপটি এই মুহুর্তে শুরু হতে পারে এবং আমাদের পার্ট সিপিএম পদ্ধতি দ্বারাও ফ্লোটটি গণনা করা হয় তবে ফ্লোটটি সর্বশেষতম ফিনিস বিয়োগ সর্বশেষতম প্রারম্ভ যা প্রথম দিকের সমাপ্তি বিয়োগের শুরুর সমান এবং উভয়ই ফ্লোট দেয় প্রজেক্ট ম্যানেজারের এটি নমনীয়তা যা আমরা এটিকে স্ল্যাক বা ফ্লোটও বলে থাকি আমাদের আরেকটি বিষয় উল্লেখ করতে হবে এখানে আমরা ক্যালেন্ডারের তারিখগুলি না দিয়ে দিনটি 1 2 3 4 লিখি অনুগ্রহ করে মনে রাখবেন যে পার্ট এবং সিপিএম ব্যবহার করে প্রকল্পের সময়সূচীটি একটি উচ্চ স্তরের সময়সূচী যেখানে আমরা দিনের সাথে একটি উচ্চ স্তরের সময়সূচী করি 0 দিন থেকে শুরু করে কত দিন লাগে এবং পরবর্তীতে প্রজেক্ট ম্যানেজার গ্যান্ট চার্ট ব্যবহার করে আরও বিশদসূচি নির্ধারণ করে যেখানে আমরা ক্যালেন্ডারের সময়টি ব্যবহার করি ধারণাটি হল খুব উচ্চ পর্যায়ের সময়সূচীতে আমরা একটি সহজ পরিকল্পনা করি যেখানে আমরা সপ্তাহের শেষগুলি পাবলিক ছুটির দিনগুলি ইত্যাদি বিবেচনা করি না আমরা এখানে কোনও ক্যালেন্ডার সময় ব্যবহার করি না এটি একটি উচ্চ স্তরের সাধারণ সময়সূচী যা আমরা প্রস্তুত করি এবং পরে আমরা বিভিন্ন বাধা বিবেচনা করি ছুটির দিনগুলি কী কী এবং তারপরে আমরা সংস্থানগুলির প্রাপ্যতার উপর ভিত্তি করে কোনও ক্রিয়াকলাপ শুরু করা যেতে পারে এবং আমরা গ্যান্ট চার্ট ব্যবহার করে করব কিনা তা আমরা সংস্থানগুলি বিবেচনা করি তবে প্রাথমিক শিডিয়ুলিং একটি পিইআরটি সিপিএম চার্ট ব্যবহার করে করা হয় আমাদের এখানে এই জাতীয় নেটওয়ার্ক থাকবে টাস্ক নেটওয়ার্ক কার্যগুলি এবং নির্ভরতা এবং যেমনটি আমি বলছিলাম যে এটি প্রায় শতাব্দীর প্রায় শতাব্দী ধরে বিকশিত হয়েছিল সুতরাং আমাদের স্বীকৃতি একটি বিচ্যুতি আছে কখনও কখনও আমাদের চেনাশোনা থাকে কিন্তু তারপরে আমরা বলেছিলাম যে আমরা ক্রিয়াকলাপের নামের জন্য আয়তক্ষেত্রগুলি ব্যবহার করব এবং তারপরে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য থাকবে যা আমাদের কাজের বৈশিষ্ট্যগুলির গণনার জন্য এটির পাশাপাশি নির্দেশিত হবে দিন 0 আসুন আমরা দিন 0 বা দিন 10 বা কোনও কিছুর অর্থ হল বোঝার চেষ্টা করি যদি আমরা বলি যে শেষের তারিখটি 10 দিন এর অর্থ এটি 10 দিনের সমাপ্তি যা আমাদের বাক্যগুলিতেও একটি সাধারণ ব্যবহার আমরা বলে থাকি যে আমরা 10 দিনের মাধ্যমে 10 কিছু মানে 10 করব তবে প্রথম দিনের প্রথম তারিখ মানে 1 দিনের সমাপ্তি তবে তারপরে আমরা যা বলি তা আসলে তা নয় আমরা সর্বদা প্রথম 1 দিনের শুরুতে শুরু করি তবে সেই উদ্দেশ্যে আমরা বলব যে আমরা 0 দিনের সাথে শুরু করব যার অর্থ আমরা 0 দিনের শেষে শুরু করব যা 1 দিনের শুরুতেও সমান আমি এখানে কেবল পুনরাবৃত্তি করি যে আমরা সর্বদা বলে থাকি যে প্রকল্পটি 0 দিনের শুরু হয় এবং এর জড়িততা 0 দিনের শেষে বা প্রথম দিন 1 শুরু হয় আমরা যদি এখানে 1 টি লিখি তবে প্রকল্পের ক্রিয়াকলাপের প্রথম দিনটি ক্রিয়াকলাপের প্রথম দিন 1 তারপরে এর অর্থ 1 দিনের সমাপ্তি হবে তবে সাধারণত আমরা তা করি না আমরা 1 দিনের শুরুতে শুরু করি এবং এর জন্য আমরা স্বীকৃতি দিন 0 ব্যবহার করব প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি প্রজেক্ট ম্যানেজারের পক্ষে অত্যন্ত কার্যকর এটি বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য ভাসমান সময় বা স্ল্যাক সময় এবং সমালোচনামূলক পথ প্রকল্প ম্যানেজার প্রতিটি কাজ বা ক্রিয়াকলাপের দিকে নজর রাখেন এবং দেখেন যে তাঁর কতটা নমনীয়তা রয়েছে বিশেষত আপনি আবিষ্কার দেখতে পারেন যে প্রকল্পের সমাপ্তির তারিখকে সত্যই প্রভাবিত না করে কার্যকলাপের শুরু করতে তিনি কতটা বিলম্ব করতে পারেন এটি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের সময় প্রকল্প ম্যানেজারের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোনও প্রকল্পকে সযত্নে নিয়ন্ত্রণ করতে পারে যে কোনও ক্রিয়াকলাপ বিলম্বিত হচ্ছে এবং তারপরে পর্যাপ্ত স্কিল রয়েছে এমন ক্রিয়াকলাপগুলি খুঁজে পেতে পারেন এবং তারপরে পর্যাপ্ত স্কিল থাকা ক্রিয়াকলাপ থেকে কিছু লোককে নেওয়া যেতে পারে এমন ক্রিয়াকলাপে রাখুন যা বিলম্বিত হচ্ছে যাতে কোনও সামগ্রিক প্রকল্পের বিলম্ব হয় না অতএব পার্ট সিপিএম প্রজেক্ট ম্যানেজারকে খুব গুরুত্বপূর্ণ ফলাফল সরবরাহ করে যেমন প্রারম্ভিক সময় প্রাথমিক সমাপ্তির সময় সর্বশেষ শুরুর সময় সর্বশেষ সমাপ্তির সময় ভাসা বা স্ল্যাক সময় এবং সমালোচনামূলক পথ সমালোচনামূলক পথটি শূন্য স্ল্যাক সহ প্রারম্ভিক কাজ থেকে শেষ টাস্ক পর্যন্ত ক্রিয়াকলাপগুলির ক্রম সুতরাং সমালোচনামূলক পথে সমস্ত ক্রিয়াকলাপ শূন্য হবে প্রকল্প ম্যানেজারের সমালোচনামূলক কাজ বা সমালোচনামূলক ক্রিয়াকলাপ সম্পর্কে খুব সতর্ক হওয়া উচিত এটি সেই ক্রিয়াকলাপ যা সমালোচনামূলক পথে প্রদর্শিত হচ্ছে প্রকল্প ম্যানেজার সমালোচনামূলক ক্রিয়াকলাপগুলি বা সমালোচনামূলক কাজগুলিতে বিশেষ মনোযোগ দেন কারণ সমালোচনামূলক ক্রিয়াকলাপে যে কোনও বিলম্ব সামগ্রিক প্রকল্পকে বিলম্বিত করবে এবং তাই প্রকল্প ম্যানেজার সাধারণত সমালোচনামূলক ক্রিয়াকলাপগুলি এবং ঘটনাগতভাবে বা সামান্যতম ইঙ্গিত দিয়ে যে সমালোচনামূলক ক্রিয়াকলাপটি বিলম্বিত হচ্ছে প্রজেক্ট ম্যানেজার সংশোধনমূলক পদক্ষেপ নেয় উদাহরণস্বরূপ সমালোচনামূলক ক্রিয়াকলাপের জন্য একটি অতিরিক্ত সংস্থান স্থাপন করুন যাতে তারা দেরি না করে এই কারণে সমালোচনামূলক পথ এবং সমালোচনামূলক ক্রিয়াকলাপগুলি সনাক্ত করা খুব গুরুত্বপূর্ণ প্রকল্পের সমাপ্তির জন্য সর্বনিম্ন সময়টিকেও সমালোচনামূলক পথটি চিহ্নিত করে তা নয় এটি হল আমরা যদি সমালোচনামূলক পথে উপস্থিত সমস্ত সমালোচনামূলক ক্রিয়াকলাপের সংস্থানটি যোগ করি তবে আমরা প্রকল্পের সময়কাল পেয়ে যাব আমাকে কেবল পুনরাবৃত্তি করা যাক যদি আমরা সমালোচনামূলক পথে উপস্থিত সমস্ত ক্রিয়াকলাপের সময়সীমাগুলি সংমিশ্রিত করি তবে আমরা প্রকল্পের সময়কাল পাই প্রজেক্ট ম্যানেজার যদি প্রকল্পটি ভালভাবে নজরদারি করে এবং নিয়ন্ত্রণ করে তবে প্রকল্পটি কম সময়ে শেষ হতে পারে এখন আসুন আমরা যে প্রযুক্তিটি পার্ট সিপিএম ব্যবহার করব আমরা তাড়াতাড়ি শুরুর সময় প্রাথমিকতম সমাপ্তির সময় সর্বশেষ প্রারম্ভকালীন সময় সর্বশেষ শেষের সময় এবং ভাসমানটি গণনা করব শুরুতে ক্রিয়াকলাপের নাম এবং তাদের সময়কাল সহ টাস্ক নেটওয়ার্ক করতে হবে সমস্ত ক্রিয়াকলাপ চিহ্নিত করা যেত ক্রিয়াকলাপ এবং ক্রিয়াকলাপগুলির মধ্যে নির্ভরতা উপস্থিত থাকবে এবং আমরা এখন এমন একটি কৌশল নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আমরা অন্যান্য প্রকল্পের বৈশিষ্ট্যগুলিকে শুরুর দিকে শুরুর আগে প্রাথমিকতম সমাপ্তি সর্বশেষ শুরু সর্বশেষতম সমাপ্তি এবং ফ্লোট শনাক্ত করব এখানে আমাদের তিনটি পদক্ষেপ থাকবে যাকে আমরা ফরোয়ার্ড পাস বলে থাকি যেখানে আমরা ক্রিয়াকলাপগুলির দিকে নজর রাখি তা হল নেটওয়ার্কে বাম থেকে ডানে উপস্থিত নোডগুলি এবং প্রারম্ভিক শুরু এবং প্রথম দিকের সমাপ্তি গণনা করা এবং তারপরে আমরা শেষ নোড বা শেষ ক্রিয়াকলাপ থেকে পিছনে পাস শুরু করব এবং তারপরে ধীরে ধীরে প্রথম ক্রিয়াকলাপের দিকে এগিয়ে যাই এবং আমরা প্রতিটি ক্রিয়াকলাপের জন্য সর্বশেষ শুরু সর্বশেষ সমাপ্তি গণনা করি এবং আমরা ফ্লোট বা স্ল্যাক সময় গণনা করি যা সর্বশেষতম সমাপ্তি এবং সর্বশেষ শুরুর সময়ের মধ্যে পার্থক্য করি এবং কাজটি করার পরে আমরা সমালোচনামূলক পথগুলি চিহ্নিত করি যা সেই পথেই সমস্ত ক্রিয়াকলাপের শূন্যতা রয়েছে একাধিক সমালোচনামূলক পথ থাকতে পারে তবে আমরা সমস্ত সমালোচনামূলক পাথগুলি সাধারণত লাল রঙগুলিতে চিহ্নিত করি যাতে প্রকল্প ম্যানেজারটি সমালোচনামূলক পথে সমালোচনামূলক ক্রিয়াকলাপগুলিতে মনোযোগ দেয় এখন আসুন আমরা এগিয়ে পাসটি দেখি এটি প্রথম কার্যকলাপ যা ব্যবহার করে আমরা কয়েকটি বৈশিষ্ট্য গণনা করব আমাদের টাস্ক নেটওয়ার্কে প্রথম কাজটি সর্বদা 0 দিন শুরু হবে যা 0 দিনের বা 1 দিনের শেষ এবং তারপরে আমরা চেইন অনুসরণ করে এগিয়ে কাজ করব আমরা কোনও ক্রিয়াকলাপের প্রথমতম তারিখ নির্ধারণ করব যা পূর্ববর্তী ক্রিয়াকলাপের প্রথমতম সমাপ্তির তারিখের সমান আমরা একটি উদাহরণ নেব এবং এটি কীভাবে করব তা ব্যাখ্যা করব আমরা বাম থেকে ডানে একটি কাজ নেব এবং আমরা এর প্রথম দিকের তারিখটি নির্ধারণ করব যা পূর্ববর্তী সমাপ্তির তারিখের সমান সুতরাং এখানে যে কোনও কার্য আমরা পূর্ববর্তী কার্যের প্রথমতম সমাপ্তির তারিখটি দেখি এবং এটির প্রথম দিকের তারিখটি পূর্ববর্তী কার্যের প্রথমতম সমাপ্তির তারিখে পরিণত হবে তবে এরপরে যদি পূর্বের একাধিক টাস্ক থাকে তবে আসুন H এর উদাহরণ বিবেচনা করুন যার দুটি পূর্ববর্তী টাস্ক E এবং F রয়েছে তবে আমরা E এবং F এর সর্বশেষ সমাপ্তি সময় নেব এর অর্থটি H কেবলমাত্র শুরু করতে পারে উভয় কাজ শেষ হওয়ার পরেও E শুরু হলে H শুরু হতে পারে না H কেবলমাত্র E এবং F উভয়ই সম্পন্ন হওয়ার পরে শুরু হবে এবং তাই H এর শুরুর সময় নির্ধারণ করার জন্য আমাদের পূর্ববর্তী সমস্ত কাজের মধ্যে সর্বশেষ সময়টি বিবেচনা করতে হবে এটি কেবল উদাহরণ যদি নির্দিষ্ট কাজটি প্রথম দিকের সমাপ্তির সময় হয় অন্তিম দিন এবং আর একটি টাস্ক যেখানে প্রাথমিকতম সমাপ্তির সময় হয় 10 দিন এবং উভয়ই এই কাজের পূর্বসূরি তবে এই কাজটি 10 দিন পর্যন্ত শুরু হতে পারে না সুতরাং এই টাস্কটি 10 দিনের শেষে শেষ হবে এবং এই টাস্কটি 10 দিনের শেষে শুরু হবে বা এটি 11 দিনের শুরু হয় সুতরাং আমাদের দুটি পূর্ববর্তী কাজের চিঠিটি বিবেচনা করতে হবে এবং প্রাথমিকতম সময় নির্ধারণ করতে হবে সুতরাং ফরোয়ার্ড পাস সহজ আসুন আমরা কিছু উদাহরণ নিই এবং তারপরে আমরা এটি কীভাবে ব্যবহার করব তা দেখতে পাব একবার আমরা ফরওয়ার্ড পাসটি করে ফেললে আমাদের পিছনের পাসটি করতে হবে পিছিয়ে পাসে আমরা শেষ ক্রিয়াকলাপ থেকে শুরু করি এবং এখানে আমরা ক্রিয়াকলাপের সর্বশেষ সমাপ্তির সময় গণনা করি যা এর উত্তরসূরির সর্বশেষ প্রারম্ভিক সময়ের সমান আমরা এখন একটি নেটওয়ার্কের উত্তরসূরি কোনও কাজের উত্তরসূরির দিকে তাকাই সুতরাং আমরা যদি B ঠিকভাবে দেখে থাকি তবে একটি G এর দিকে নজর দেওয়া যাক তবে আমরা H Z সর্বশেষ প্রারম্ভকালীন সময়টি Z সর্বশেষ প্রারম্ভকালীন সময়টি কী তা লক্ষ্য করি এবং তারপরে আমরা G এর সর্বশেষ সমাপ্তির সময় নির্ধারণ করি ধারণাটি হল যে পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে Z কোনও তারিখে শুরু হওয়া দরকার G কে ২ তারিখের মধ্যে শেষ করতে হবে সুতরাং সেই ধারণাটি ব্যবহার করে আমরা পশ্চাদপদ পাসটি ব্যবহার করি এবং তারপরে যদি একাধিক উত্তরসূরি থাকে তবে তত্ক্ষণাত ক্রিয়াকলাপের সাম্প্রতিক প্রারম্ভিক সময়ের সবচেয়ে ক্ষুদ্রতমটি রাখা উচিত আসুন B এর ক্ষেত্রে দেখা যাক B এর দুটি উত্তরসূরি D এবং E রয়েছে এখন যদি D এর নির্দিষ্টতম প্রারম্ভিক সময় থাকে এবং E এর সাথে সর্বশেষতম শুরুর সময় থাকে তারপরে আমাদের এই দুটি D এবং E এর মধ্যে সবচেয়ে ছোটটি নিতে হবে এবং এটি B এর সর্বশেষ সমাপ্তির সময় হিসাবে তৈরি করতে হবে বা অন্য কথায় B শুরু করতে পারার আগে B অবশ্যই শেষ করতে হবে আমাদের বলুক E এর সবচেয়ে কম সমাপ্তির সময় আছে আসুন আমরা D বলতে পারি 10 এবং E এর 7 আছে তারপরে B এর সর্বশেষ সমাপ্তির সময় অবশ্যই 7 হতে হবে অন্যথায় E আবার শুরু করতে পারে না এখানে পশ্চাদপদ পাসের নিয়মটি সহজ আমরা ফরওয়ার্ড পাস এবং পিছিয়ে পাস বিবেচনা করার জন্য একটি উদাহরণ নেব আপনি দেখতে পাচ্ছেন যে নিয়মটি অত্যন্ত সাধারণ আমরা খুব ছোট বা মাঝারি আকারের টাস্ক নেটওয়ার্কগুলির জন্য করতে পারি তবে আমি আগে যেমন উল্লেখ করছিলাম আজকাল অনেকগুলি সরঞ্জাম রয়েছে আমরা এই কয়েকটি সরঞ্জাম নিয়ে আলোচনা করব যেখানে প্রকল্পের বৈশিষ্ট্যগুলির গণনা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় আমরা যা পিছনের পাস দিয়ে করি দুঃখিত আফসোস পাস এবং তারপরে পশ্চাদপদ পাস সমালোচনামূলক পথ চিহ্নিতকরণগুলি কেবলমাত্র একটি স্যুইচ একটি বোতামের প্রেসের সাহায্যে সম্পন্ন হয় সুতরাং তবে তারপরে ফরওয়ার্ড পাস পশ্চাদপদ পাস এবং তারপরে সমালোচনামূলক পথ চিহ্নিতকরণ এবং ছোট টাস্ক নেটওয়ার্কের জন্য তারা যে কৌশলটি ব্যবহার করে তা বোঝা গুরুত্বপূর্ণ সুতরাং আপনাকে একটি কম্পিউটার ব্যবহার করতে হবে না আমরা কেবল এটি কলম এবং কাগজ দ্বারা আঁকতে পারি এবং এক বা দুই মিনিটের মধ্যে আমরা কার্য বৈশিষ্ট্যগুলি গণনা করতে পারি আমরা প্রায় এই বক্তৃতার শেষে আমরা এখানে থামব এবং পরবর্তী বক্তৃতায় এই বিন্দু থেকে চালিয়ে যাব ধন্যবাদ